সুতরাং ফিরে স্বাগতম এবং এটি 39 নম্বর বক্তৃতা এবং আমরা লিনিয়ার এলজেবরা এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলব যা ভেক্টর স্পেস এবং আমরা যা দেখেছি তা পূর্ববর্তী বক্তৃতা থেকে স্মরণ করার জন্য উদাহরণস্বরূপ ইকুয়েশন এর হোমোজেনিয়াস সিস্টেমের এই সমাধান সেট Ax 0 এটি একটি খুব বিশেষ সেট সুতরাং ইকুয়েশন Ax 0 এর এই হোমোজেনিয়াস সিস্টেমের সমাধান সেট এটা কেন খুব বিশেষ সুতরাং আসুন আমরা এটিকে সেট V হিসাবে বলি যা এই ইকুয়েশন Ax0 এর সমস্ত সমাধান এ রয়েছে তারপর যদি আমরা এই সেট এর কোনও দুটি উপাদান নেই তবে আসুন আমরা x1 বলি এবং আমরা এই সেট থেকে x2 নেই তার মানে এই Ax10 এবং Ax20 কারণ এই ভেক্টর x1 একটি সমাধান এবং x2 ও একটি সমাধান সুতরাং যদি আমরা এই সেট এর দুটি উপাদান গ্রহণ করি এবং সেগুলো যোগ করি তারপর আমরা যদি এখন x1x2 বিবেচনা করি তবে এটি Ax0ইকুয়েশন এর এই সিস্টেমের সমাধান হয়ে উঠবে কারণ এই লিনিয়ার বৈশিষ্ট্য এর কারণে এখানে আমাদের Ax1 রয়েছে এবং তারপর Ax2 রয়েছে যা একটি ম্যাট্রিক্স ভেক্টর পণ্য এবং এটি 0 হবে এবং অন্যটি 0 হবে সুতরাং আমাদের কাছে এই x1x2 এর সমাধানও রয়েছে এবং কেবলমাত্র এটিই নয় যদি আমরা এই সেটটির কোনও উপাদান গ্রহণ করি এবং যদি আমরা একটি রিয়েল সংখ্যা দ্বারা গুণ করি সুতরাং আসুন আমরা এটিকে বলি সুতরাং এই x টি V এর অন্তর্গত হবে কারণ এটি আবার একটি সমাধান যদি x একটি সমাধান হয় এবং তারপরে এই x কারণ Aλx হবে λAx এবং এই Ax 0 প্রদান করবে সুতরাং ল্যাম্বডা 0 দ্বারা গুণিত হবে এবং তারপরে আপনি শূন্য ভেক্টর পাবেন সুতরাং এখানে আমরা এই সেট এ যা দেখেছি যা এক ধরণের বিশেষ সেট যদি আমরা সেট এর কোনও দুটি উপাদান গ্রহণ করি এবং সেগুলি যোগ করি যা সেট এর একটি উপাদান ও এবং আপনি যদি এই সেট এর এই উপাদানটিতে একটি রিয়েল সংখ্যা দ্বারা গুণ করেন তবে এই নতুন উপাদানটিও এই সেট V এর একটি উপাদান হবে সুতরাং আমরা এই দিকে যাচ্ছি আমরা এই জাতীয় বিশেষ সেটগুলোকে ভেক্টর স্পেস বলি সুতরাং এই ভেক্টর স্পেসগুলি এখানে বিশেষ সেট সুতরাং এখানে আবার একটি ভেক্টর স্পেস আমাদের উদাহরণস্বরূপ R এর উপর ভেক্টর স্পেস সংজ্ঞায়িত করতে হবে এবং এই R টি এখানে আরও সাধারণ হতে পারে আমরা রিয়েল সংখ্যার এই সেটটি বিবেচনা করেছি এটি কমপ্লেক্স সংখ্যার একটি সেট হতে পারে এবং আরও সাধারণ ক্ষেত্রে যাকে আমরা ফিল্ড বলি সুতরাং এটি যে কোনও ফিল্ড হতে পারে তবে আমরা এটি বিশদে আলোচনা করব না সুতরাং বেশিরভাগ সময় আমরা এই ভেক্টর স্পেসটি এই R এর উপর নিয়ে যাব কারণ এই সেট V1 এর সাথে অন্য সেটটি অবশ্যই যুক্ত থাকতে হবে যা আমরা এখানে রিয়েল সংখ্যার এই R সেটটি নিয়েছি সুতরাং এই ভেক্টর স্পেসটি উপাদানগুলির একটি সেট ভেক্টর V বলা হয় সুতরাং এটি এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে এই ভেক্টর স্পেস V এর উপাদানগুলোকে ভেক্টর বলা হবে সুতরাং তারা ম্যাট্রিক্স হতে পারে তারা এই V কী ধরনের উপাদান ধারণ করে তার উপর নির্ভর করে ফাংশন হতে পারে তবে এই V এর উপাদানগুলিকে আমরা ভেক্টর বলব তাই এখানে দুটি বাইনারি অপারেশন এর সাথে আরও কিছুটা সাধারণ সংজ্ঞা সুতরাং আমাদের এখানে এই সেট টি ছাড়া অন্য কিছু প্রয়োজন যাকে আমরা ভেক্টর স্পেস বলব আমাদের এই সেট R প্রয়োজন যা আমরা নিয়েছি এবং তারপরে দুটি বাইনারি অপারেশন যাকে আমরা এই ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন বলি তো আমাদের কাছে কি আছে আমাদের কাছে V এর এই সেট টি আছে আমাদের কাছে আরেকটি সেট রয়েছে যা আমরা এখানে রিয়েল সংখ্যার সেট নিয়েছি এবং তারপরে আমাদের এই ভেক্টর এডিশন টি থাকবে যা আমাদের এই সেট V দিয়ে সংজ্ঞায়িত করতে হবে এবং আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন রয়েছে সুতরাং এই ভেক্টর স্পেসটি সংজ্ঞায়িত করতে আমাদের এই চারটি জিনিস সংজ্ঞায়িত করতে হবে সুতরাং এখানে V সেট রিয়েল সংখ্যার একটি অন্য সেট বা কমপ্লেক্স সংখ্যার সেট এবং দুটি algebraic অপারেশন যাকে আমরা ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন বলি সুতরাং এখন আমরা কখন এই সেট V কে ভেক্টর স্পেস বলি যখন নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলো ধরে রাখে তাহলে এই স্বতঃসিদ্ধগুলি কী প্রথমটি হল যদি আমরা এই সেট V থেকে দুটি উপাদান গ্রহণ করি এবং যদি আমরা সেগুলো যোগ করি তবে নতুন উপাদানগুলিও এই সেট V এর অন্তর্ভুক্ত হওয়া উচিত সুতরাং এটি এই সেট এর অ্যাডিটিভ ক্লোজার বৈশিষ্ট্য যে আমরা যে কোনও দুটি উপাদান গ্রহণ করি এবং এই ভেক্টর এডিশন টি করি যা এই প্রদত্ত সেট V এর জন্য সংজ্ঞায়িত করতে হবে তারপর এই এডিশন টি u এবং v অবশ্যই সেট V এর অন্তর্ভুক্ত হতে হবে আরেকটি বৈশিষ্ট্য যা এই ল্যাম্বডা টাইমস u সুতরাং যাকে বলা হয় স্কেলার কারণ রিয়েল সংখ্যার এই সেট এর অন্তর্গত বা কমপ্লেক্স সংখ্যার এই সেটটি আমরা কথা বলতে পারি তবে আমরা এখানে রিয়েল সংখ্যার সেট এর মধ্যে সীমাবদ্ধ করছি সুতরাং এই হল স্কেলার মাল্টিপ্লিকেশন সুতরাং এখানে এই স্কেলারটি এই ভেক্টর u এর সাথে গুণিত হয় সুতরাং এই u অবশ্যই V এর অন্তর্ভুক্ত হতে হবে যা আরেকটি ক্লোজার প্রপার্টি যা আমরা এই বিষয়ে বলি তা হল স্কেলার মাল্টিপ্লিকেশন সুতরাং যে কোনও u এর জন্য u অবশ্যই V এর জন্য সেট এ থাকতে হবে এবং এগুলিকে সেট এর ক্লোজার প্রপার্টি বলা হয় uv∈V∀uv∈V u∈V∀λ∈Ru∈V এবং আরও অনেক বৈশিষ্ট্য আছে যা আমাদের আলোচনায় এত গুরুত্বপূর্ণ নয় তবে আমাদের কেবল সম্পূর্ণতার জন্য তাদের বর্ণনা করতে হবে কারণ আমাদের বেশিরভাগ উদাহরণে এই সমস্ত বৈশিষ্ট্য তুচ্ছ ভাবে অনুসরণ করবে তবে এই দুটি বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যাকে আমরা ক্লোজার প্রপার্টি বলি সুতরাং এখানে তৃতীয়টি যে uvvu for uv∈V এবং এটি এই ভেক্টরগুলির কমিউটেটিভ বৈশিষ্ট্য uvvu∀uv∈V প্রথমে আমরা vw যোগ করি বা প্রথমে আমরা এই uv যোগ করি এবং তারপর ফলাফল একই হতে হবে এবং এটিকে এসোসিয়েটিভিটি প্রপার্টি বলা হয় আবার তাই আমাদের 0 ভেক্টর এর এই অস্তিত্ব রয়েছে সুতরাং আমরা কীভাবে শূন্য ভেক্টরটি সংজ্ঞায়িত করব সুতরাং এই সেট V তে অবশ্যই একটি শূন্য ভেক্টর থাকতে হবে যা নিয়ে আমরা এখন উদ্বিগ্ন সুতরাং এখানে এই 0 অবশ্যই থাকতে হবে এবং 0 এর বৈশিষ্ট্য কী যে আমরা যদি এই সেট V এর যে কোনও উপাদান এ এই 0 যোগ করি তবে সেই উপাদানটি যেমন আছে তেমনই থাকবে সুতরাং এটিকে শূন্য ভেক্টর বলা হয় এবং এটি অবশ্যই V সেটটি তে থাকতে হবে uvwuvw∀uvw∈V Associativity ∃0 in V st u0u∀u∈V এবং আরেকটি সুতরাং প্রত্যেক u এর জন্য এই সেট V এর প্রতিটি উপাদান এর জন্য একটি ভেক্টর V থাকা আবশ্যক যা u দ্বারা বিবর্ণ সুতরাং এটি এখানে কেবল একটি নোটেশন u এবং u অবশ্যই শূন্য ভেক্টর পেতে হবে যা ইতিমধ্যে সেটটিতে বিদ্যমান For each u∈V a vector in V denoted by u st u u0 আরেকটি আবার এই স্কেলার মাল্টিপ্লিকেশন এর সাথে সম্পর্কিত একটি বৈশিষ্ট্য যা আমরা এখানে সাথে u গুণ করছি বা আমরা প্রথমে রিয়েল সংখ্যার এই সেটটিতে গুণ করি এবং mu এবং তারপর আমরা এই u তে গুণ করি ফলাফলটি অবশ্যই সবার জন্য এবং রিয়েল সংখ্যার সেট থেকে এবং এই u সেট V থেকে এবং এটি আবার এই স্কেলার মাল্টিপ্লিকেশন এর সাথে সম্পর্কিত এই এসোসিয়েটিভিটি প্রপার্টি uλμu∀λμ∈Ru∈V এবং আরও আমাদের এই uv অবশ্যই uλv সমান হতে হবে এবং সমস্ত ∈R এবং সমস্ত uv∈Vএর জন্য এটিকে এই স্কেলার এবং ভেক্টরগুলির এর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলা হয় uvλuλv∀λ∈Randuv∈V এবং তারপরে আমাদের এই λμu রয়েছে তাহলে এটি uμu সমান হওয়া উচিত এবং এটি R থেকে সমস্ত ল্যাম্বডা mu এবং V থেকে u জন্য ধরে রাখা উচিত সুতরাং এটি আবার এই স্কেলার এবং ভেক্টরগুলির এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি λμuλuμu∀λμ∈Ru∈V এবং শেষ গুলি যে এই সেট V থেকে প্রতিটি u এর জন্য আমাদের সেই 1টি u তে থাকা উচিত 1 হল R এর আইডেন্টিটি উপাদান তাই যা রিয়েল সংখ্যার এই রিয়েল সংখ্যা সেট এর ক্ষেত্রে সংখ্যা R সুতরাং এটি যদি আপনি u কে এই 1 এ গুণ করেন সুতরাং এটি আবার এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন যা এখানে প্রতিটি সেট এর জন্য সংজ্ঞায়িত করা আবশ্যক এবং এটি অবশ্যই u এর সমান হতে হবে এবং এটি আবার একটি বৈশিষ্ট্য যা এই u এর সমস্ত উপাদানকে সন্তুষ্ট করতে হবে For each u∈V1uu1 being the identity element in R সুতরাং আমাদের অনেক বৈশিষ্ট্য আছে কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে এই দুটি বৈশিষ্ট্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্লোজার প্রপার্টি যে uv সেখানে সেট এ থাকতে হবে এবং u টাইমস u সেট এর মধ্যে থাকতে হবে সমস্ত u এর জন্য এবং সমস্ত থেকে R এর জন্য সুতরাং এই দুটি বৈশিষ্ট্য এর সাথে অন্যান্য বৈশিষ্ট্যও রয়েছে যা আমাদের মনে রাখতে হবে যেমন শূন্য ভেক্টর এর অস্তিত্ব এই নেগেটিভিটি এর অস্তিত্ব এবং এই সমস্ত ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এসোসিয়েটিভিটি প্রপার্টি ইত্যাদি অবশ্যই এই সেট V এর জন্য ধরে রাখতে হবে তারপর আমরা এই সেট V কে ভেক্টর স্পেস হিসাবে বলি সুতরাং এখন আমরা কিছু উদাহরণের মধ্য দিয়ে যাই যেখানে আমরা এখন এই ভেক্টর স্পেসটি কী তা আরও ভালোভাবে বুঝতে পারব সুতরাং এখানে আমরা প্রথম উদাহরণটি বিবেচনা করছি তা হল ভেক্টর স্পেস Rn ওভার R এই Rn এর উপাদানগুলি কেমন দেখায় সুতরাং এই Rnএই সমস্ত অর্ডার করা n tuple গুলির এই সেট যার অর্থ আমাদের কাছে এই ধরণের উপাদানগুলো রয়েছে a1 a2 a3 an এবং এই সমস্ত রিয়েল সংখ্যা থেকে আসে সুতরাং এই R এবং Rn এর উপাদানগুলি এই সেট এর প্রতিটি উপাদান এ এই n কম্পোনেন্টগুলি থাকবে এবং এখানে আমাদের আবার এই ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন সংজ্ঞায়িত করতে হবে তখন আমরা কেবল বলব যে এটি এই স্কেলার মাল্টিপ্লিকেশন এই ভেক্টর এডিশন এবং রিয়েল সংখ্যা R এর এই সেট এর সাথে আমরা বিবেচনা করছি সুতরাং এখানে ভেক্টর এডিশন এবং এই স্কেলার মাল্টিপ্লিকেশনটি যথারীতি সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং যখন আমরা এই দুটি উপাদান এখানে নিয়ে যাব a1a2an b1b2bn এই সেট V থেকে এবং যখন আমরা সেগুলি যোগ করব তখন নতুন উপাদানটি এখানে কেবল কম্পোনেন্ট ভিত্তিক সংযোজন হবে a1a2anb1b2bna1b1a2b2anbn সুতরাং এই বিশেষ ক্ষেত্রে সংযোজনটি এভাবেই কাজ করে এবং গুণ এর জন্য স্কেলার মাল্টিপ্লিকেশন তাই যখন আমরা এই স্কেলার a1a2an দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের এখন এখানে আসা উচিত নতুন উপাদানটি এই উপাদান এর প্রতিটি উপাদান বা এই সেট V এর এই সদস্যের কাছে এবং R থেকে সমস্ত ল্যাম্বডা এর জন্য কেবল এই ল্যাম্বডা এর গুণ হবে a1a2ana1a2an R সুতরাং এই ভাবে এই ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন এই সেট এর জন্য সংজ্ঞায়িত করা হয় এবং আমরা এখন সহজেই এই দুটি ক্লোজার প্রপার্টি পর্যবেক্ষণ করতে পারি কারণ অন্য সব এই ক্ষেত্রে আবার তুচ্ছ যেমন উদাহরণস্বরূপ শূন্য উপাদান হবে যখন এই সমস্ত উপাদান শূন্য ইত্যাদি নেগেটিভ উপাদান হবে যখন আমরা প্রতিটির সামনে বিয়োগ চিহ্নটি রাখি তাই এটি একটি প্রদত্ত উপাদান এর নেগেটিভ উপাদান হবে সুতরাং এই সমস্ত অস্তিত্ব এই সমস্ত কমিউট্যাটিভ প্রপার্টি ইত্যাদি সহজে যাচাই করতে পারে সুতরাং আবার যা গুরুত্বপূর্ণ তা হল ক্লোজার প্রপার্টিগুলি যা এখানে আবার তুচ্ছ সুতরাং যখন আমরা এখানে দুটি উপাদান যোগ করি তখন আমরা একটি নতুন উপাদান পাচ্ছি এবং এটিও এই Rn এর অন্তর্গত কারণ এটি আবার এই Rn এ উপাদান এ একটি উপাদান সুতরাং ভেক্টর এডিশন সম্পর্কিত এই ক্লোজার প্রপার্টি সন্তুষ্ট এবং স্কেলার মাল্টিপ্লিকেশন এর জন্যও সুতরাং এই নতুন উপাদানটি এখানে a1a2an এটিও এখানে এই সেট এর অন্তর্গত Rn সুতরাং উভয় ক্লোজার বৈশিষ্ট্য সন্তুষ্ট অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য সহজেই পরীক্ষা করতে পারেন যে তারাও সন্তুষ্ট করে সুতরাং এই Rn এখানে এই সেট Rn একটি ভেক্টর স্পেস এবং আমরা এখানে যে কোনও পূর্ণ সংখ্যা নিতে পারি সুতরাং R ওভার R একটি ভেক্টর স্পেস R2 ওভার R একটি ভেক্টর স্পেস ইত্যাদি এটি এখন পরিষ্কার যাই হোক না কেন এবং আমরা উদাহরণস্বরূপ R3গ্রহণ করি এটি একটি ভেক্টর স্পেস ওভার R ও ঠিক আছে তাই এখন এখানে পরবর্তী উদাহরণে গিয়ে আমরা polynomial স্পেসটি বিবেচনা করব সুতরাং এখানে আমরা এই Pn আবার R এর উপর বিবেচনা করছি যেমন আমি বলেছি আমরা এখানে রিয়েল সংখ্যার একটি সেট সীমাবদ্ধ করব সুতরাং এই Pn উপাদানগুলি কেমন দেখায় সুতরাং Pn হল n এর চেয়ে কম বা সমান ডিগ্রির সমস্ত polynomial গুলির সেট বোঝায় সুতরাং সমস্ত polynomial এটি n এর চেয়ে কম বা সমান সমস্ত polynomial ডিগ্রির একটি সেট এবং এই polynomial গুলো কেমন দেখতে তারা এই ধরনের a0a1tasts এবং এই s টি n এর চেয়ে কম বা সমান কারণ আমরা এই জাতীয় সমস্ত polynomial গুলির সেট সম্পর্কে কথা বলছি pta0a1tastswhere s≤n and ai∈R সুতরাং এখানে কনস্ট্যান্টগুলিও এটির অন্তর্গত লিনিয়ার polynomial এটির অন্তর্গত এখানে এই n এর উপর নির্ভর করে quadratic ইত্যাদি সুতরাং এটি প্রদত্ত n এর জন্য n এর চেয়ে কম বা সমান সমস্ত polynomial ডিগ্রির একটি সেট এবং এই সমস্ত a's এখানে কেবল রিয়েল সংখ্যা সুতরাং এক্ষেত্রে যখন আমাদের এখন polynomial আছে আমাদের ভেক্টরগুলি এই polynomial এবং এখন আবার যদি আমরা এখানে কাছাকাছি বৈশিষ্ট্যগুলি দেখি তবে ক্লোজার প্রপার্টিগুলি সন্তুষ্ট কারণ যদি আমরা এই সেট থেকে কোনও দুটি উপাদান নিই সুতরাং উদাহরণস্বরূপ আমরা এখানে একটি উপাদান এর মতো নিয়েছি যাকে আমি p1 বলছি এবং যা আমরা এখানে আবার a's দিয়ে বোঝাতে পারি সুতরাং এটি একটি উপাদান তাই আমাকে এই n নিতে দিন সুতরাং t পাওয়ার n এটি এখানে এই সেট এর একটি উপাদান যা আপনি polynomial স্পেস এর কথা বলছেন এখন আমাকে অনেকগুলো নিতে দিন যা আমি এই b0 দ্বারা বোঝাতে পারি সুতরাং b1t এবং এখানে ডিগ্রি টি n হতে পারে বা এটি n এর চেয়ে কম হতে পারে তাই b এবং tn সুতরাং এই একই সেট থেকে দুটি উপাদান এবং যখন আমরা এই দুটি যোগ করি যেমন p1 প্লাস এই p2 কিভাবে সংযোজন এই সেট এ কাজ করে এটা শুধু আমাদের এখানে কর্রেসপন্ডিং কোএফিসিয়েন্ট যোগ করতে হবে সুতরাং a0b0 এগুলো ছিল কনস্ট্যান্ট টার্ম এবং t এর সাথে আমাদের এই a1b1 থাকবে এই t2 এর সাথে এই a2b2 থাকবে এবং এই tn এর সাথে আমাদের anbn থাকবে সুতরাং এই সংযোজন এর পরে এটি এখন নতুন polynomial তবে স্বাভাবিকভাবে যখন a0 এবং এই b0 যোগফলটি ও R এ থাকবে একইভাবে এই a1b1 R এ থাকবে এবং anbn ও R এ থাকবে সুতরাং এখানে এটি একটি নতুন polynomial যা আবার এই সেট এর অন্তর্গত সুতরাং আমি বলতে চাইছি এখন এখানে সংযোজন এর ক্ষেত্রে এই ক্লোজার প্রপার্টিটি দেখতে পাবেন একইভাবে যখন আমরা এই সেট pt থেকে এই Pn নিই এবং আপনি যদি এখানে কোনও স্কেলার দ্বারা গুণ করেন তবে ল্যাম্বডা এই pt গুণ করে তো কি হবে ল্যাম্বডাটি এই a0 এ গুণিত হবে ল্যাম্বডাটি এই a1 এ গুণিত হবে ল্যাম্বডাটি এই as এ গুণিত হবে এবং এই নতুন polynomial টি আবার এই Pn এর একটি উপাদান হবে সুতরাং আবার আমাদের এই স্কেলার মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি রয়েছে আমাদের সংযোজন এর ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি রয়েছে এবং এই সংযোজনটি এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা আমরা ব্যাখ্যা করেছি যে গুণটি এই সেট এর জন্য এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং polynomial স্পেস Pnt ওভার R একটি ভেক্টর স্পেস যা আমরা এই উদাহরণে দেখেছি পরেরটি আমরা ম্যাট্রিক্স স্পেস সম্পর্কে কথা বলছি এখানে আমরা Mm⋅n এর কথা বলছি সুতরাং কেন এই ক্ষেত্রে এটি একটি ম্যাট্রিক্স স্পেস আবার এটি একটি ভেক্টর স্পেস কারণ যদি আমরা m এবং n এর দুটি ম্যাট্রিক্স নিই সুতরাং আসুন আমরা এই 2 বাই 3 ম্যাট্রিক্স বিবেচনা করি উদাহরণস্বরূপ কেবল সরলতার জন্য সুতরাং 2 বাই 3 ম্যাট্রিক্স এর জন্য আমরা a b c এবং তারপর d e এবং f এর মতো একটি উপাদান নিয়েছি যা আমরা এই সেট থেকে নিয়েছি আমরা এই সেট এর আরেকটি উপাদান নিয়েছি যা a 2 b 2 c 2 এবং a 3 d 3 d 2 এবং e 2 এবং f 2 দ্বারা নির্দেশ করছি এই দুটি উপাদান উদাহরণস্বরূপ এই সেট থেকে M2×3 সমস্ত অর্ডার 2×3 এর ম্যাট্রিক্স সুতরাং যখন আমরা এই দুটি ম্যাট্রিক্স a এবং b যোগ করি এবং আমরা যে কোনও দুটি ম্যাট্রিক্স নিতে পারি ফলাফলটি আবার অর্ডার 2×3 এর এই ম্যাট্রিক্স হবে এবং আমরা এখানে এই উপাদানগুলি যোগ করব a1 প্লাস b2 এই b1 a1 প্লাস a2 b1 প্লাস b2 ইত্যাদি সুতরাং এটি আবার অর্ডার 2×3 এর একটি ম্যাট্রিক্স হবে এবং এটি আমরা যে রিয়েল সংখ্যার কথা বলছি তার এই R সেট এর উপরেও রয়েছে সুতরাং এখানে এই সব রিয়েল সংখ্যা যখন আমরা তাদের যোগ করি তারা এছাড়াও রিয়েল সংখ্যা হবে এবং নতুন ম্যাট্রিক্স এছাড়াও এখানে এই সেট M2×3 এর অন্তর্গত হবে এবং স্কেলার মাল্টিপ্লিকেশন সুতরাং যখন আমরা এখানে নতুন ম্যাট্রিক্স দ্বারা এই সেট এর যে কোনও সদস্যকে গুণ করব তখন প্রতিটি উপাদান দ্বারা গুণিত হবে এবং বারবার এই নতুন ম্যাট্রিক্সটি এখানে এই সেট M2×3 এর সদস্য হবে সুতরাং এখানে আমরা যা দেখেছি যে এই ম্যাট্রিক্স স্পেস অফ অর্ডার m×n ও একটি ভেক্টর স্পেস সুতরাং আরেকটি উদাহরণ যা লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ সুতরাং এই Ax0 এর সমাধান এটি কি একটি ভেক্টর স্পেস গঠন করে এবং কীভাবে এটি একটি ভেক্টর স্পেস গঠন করে সুতরাং আমরা এই সেট V এখানে x∈Rn নিই এবং এটি সন্তুষ্ট করে যে Ax0 আমরা আজকের বক্তৃতার একেবারে শুরুতে এই সেটটি সম্পর্কে আলোচনা করেছি শুধুমাত্র বিশেষ সেট হিসাবে Vx∈RnAmnxn0m সুতরাং এটিকে নাল স্পেস বলা হয় এবং এর আগে আলোচনা করা হয়েছে কারণ এখানেও সেই ক্লোজার প্রপার্টিগুলি সন্তুষ্ট এবং উপাদানগুলি Rn থেকে নেওয়া হয় Rn একটি ভেক্টর স্পেস যা আমরা ইতিমধ্যে দেখেছি সুতরাং এই V এর এই উপাদানগুলি Rn এর অন্তর্গত এবং Rn একটি ভেক্টর স্পেস সুতরাং স্বাভাবিকভাবেই আমরা যে সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তারা এই distributivity commutativity সম্পর্কে সন্তুষ্ট সবই এখানে বৈধ কারণ এই উপাদানগুলি আসলে Rn এর অন্তর্গত Rn একটি ভেক্টর স্পেস এবং ক্লোজার প্রপার্টি সম্পর্কে সুতরাং যখনই আমরা এই সেট থেকে দুটি উপাদান এখানে x1 এবং x2 নিয়েছি সেট a এবং সেট V থেকে সুতরাং স্বাভাবিকভাবেই এই যোগফল x1x2 যে এখানে এই সমাধান এর বৈশিষ্ট্য যে এই a টি x1x2 এছাড়াও সমাধান হবে কারণ Ax1x2 হবে 0 এবং A টাইমস λx1 বা λx2 যে কোন উপাদান আপনি দ্বারা গুণ করতে পারেন যে এছাড়াও হবে 0 সুতরাং এটি এই হোমোজেনিয়াস সিস্টেমের জন্য বিশেষ যখন আমাদের ডান দিক 0 থাকে যদি আমাদের এই ডান দিকটি 0 না থাকে যদি এটি একটি নন হোমোজেনিয়াস সিস্টেম হয় তবে আমাদের এই দুটি বৈশিষ্ট্য নেই উদাহরণস্বরূপ ইকুয়েশন এর নন হোমোজেনিয়াস সিস্টেমের সমাধান এর জন্য বৈধ সুতরাং ইকুয়েশন এর হোমোজেনিয়াস সিস্টেমের জন্য সমাধান সেট একটি ভেক্টর স্পেস এবং এই ভেক্টর স্পেস এর একটি বিশেষ নাম রয়েছে যাকে আমরা নাল স্পেস হিসাবে বলি যা এই স্পেসটি ছবিতে আসে সুতরাং এটিকে ম্যাট্রিক্স A এর নাল স্পেস বলা হয় মনে রাখবেন যে এই V সেট এর একটি সাবসেট এই Rn এর একটি সাব সেট এবং একটি ভেক্টর স্পেস গঠন করে এবং তাই এটিকে একটি ভেক্টর সাব স্পেস ও বলা হয় সুতরাং আমরা শীঘ্রই সে সম্পর্কে কথা বলব এই ভেক্টর সাব স্পেস গুলো কী কী সুতরাং এটি উদাহরণস্বরূপ ভেক্টর সাব স্পেস কারণ এটি একটি ভেক্টর স্পেস এবং এটি অন্য ভেক্টর স্পেস Rn এর একটি সাবসেট এবং তাই আমরা এটিকে একটি ভেক্টর সাব স্পেস বলি সুতরাং এখানে আবার এখানে সাব স্পেস গুলি কী সুতরাং V কে ভেক্টর স্পেস এবং W কে V এর সাবসেট হতে দিন সুতরাং V একটি ভেক্টর স্পেস এবং WV এর আরেকটি সাবসেট এবং যদি VW এছাড়াও ভেক্টর স্পেস হয় সেই ক্ষেত্রে আমরা কল করি যে W একটি নাল স্পেস যদি এই W নিজেই ভেক্টর স্পেস V তে আমরা যে কাজ করে যাচ্ছি একই ক্রিয়াকলাপের ক্ষেত্রে এই রিয়েল সংখ্যাগুলির একই সংখ্যার তুলনায় একই ভেক্টর স্পেস হয় তবে এই W কে ভেক্টর সাব স্পেস বলা হয় প্রতিটি uv∈W এবং ∈R এর জন্য নিম্নলিখিত ক্লোজার প্রপার্টিগুলি ধরে রাখা উচিত uv∈W u∈W সাব স্পেসগুলো সনাক্ত করার মানদণ্ড এখন অনেক সহজ এবং ভেক্টর স্পেস সংজ্ঞায়িত করার জন্য আমরা যে সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না এবং এখানে আমরা কেবল ক্লোজার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কথা বলব কারণ সেগুলি এখন গুরুত্বপূর্ণ অন্য সবাই তুচ্ছ ভাবে সন্তুষ্ট হবে সুতরাং মূলত যখন আমরা পরীক্ষা করি যে একটি প্রদত্ত সাবসেট ভেক্টর স্পেস কিনা তখন আমাদের এই ক্লোজার বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করতে হবে আমরা যে কোন দুটি উপাদান এই দুটি যোগ এই সাবসেট এর অন্তর্গত হতে হবে এবং এছাড়াও u অবশ্যই এই সাবসেট এর অন্তর্গত হতে হবে এবং যে প্রদত্ত ভেক্টর স্পেস একটি উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করার জন্য যথেষ্ট সুতরাং তুচ্ছ সাব স্পেসগুলি কী কী সুতরাং এখানে এখন সেট 0 নিজেই সাব স্পেসগুলির একটি উদাহরণ রয়েছে সুতরাং যদি আমরা একটি ভেক্টর স্পেস এর মাত্র 0 উপাদান গ্রহণ করি যা ক্লোজার প্রপার্টিগুলির কারণে একটি ভেক্টর স্পেসও গঠন করবে উদাহরণস্বরূপ আপনি উপাদানটি 0 গ্রহণ করুন এবং 0 তে যোগ করুন আপনি 0 পাবেন এবং আমরা যে কোনও স্কেলার দ্বারা 0 তে গুণ করি উপাদানটি 0 হিসাবে থাকবে সুতরাং এটি একটি ভেক্টর স্পেস কারণ এই সমস্ত ক্লোজার প্রপার্টিগুলি সন্তুষ্ট এবং পুরো সেট V নিজেই আমরা ভেক্টর স্পেস V এর ভেক্টর সাব স্পেস হিসাবে কল করতে পারি এখানে আরেকটি উদাহরণ যখন আমরা এই সেটটি গ্রহণ করি UabcabcR3এর একটি সাব স্পেস সুতরাং মূলত আমরা উপাদানগুলি গ্রহণ করেছি যখন এই সমস্ত উপাদানগুলি সমান হয় এবং এটি স্বাভাবিকভাবেই উপাদানগুলি এই R3 এর অন্তর্গত R3 একটি ভেক্টর স্পেস এবং এটি ও R3 এর একটি সাব স্পেস কারণ টি আবার পরিষ্কার যদি আমরা এই সেট U থেকে দুটি উপাদান নিই সুতরাং এখানে এটি U এর কারণ তিনটিই সমান এবং যদি আমরা b নিই তবে এটিও এই U থেকে একটি উপাদান এবং এখন এই ক্লোজার প্রপার্টি গুলো আমাদের মূলত মনোনিবেশ করতে হবে যদি আমরা এখানে দুটি যোগ করি সুতরাং এই নতুন উপাদান এখানে সমস্ত উপাদান আবার সমান হয় এটিও একই সেট U এর অন্তর্গত হবে অথবা আমরা এখানে যে কোনও উপাদান দ্বারা গুণ করি নতুন উপাদানটিও λa হবে সুতরাং তিনটি উপাদান সমান এবং এই কারণেই এটি অবশ্যই আবার এই U এর অন্তর্ভুক্ত হতে হবে সুতরাং এই ঘনিষ্ঠ বৈশিষ্ট্যগুলি এই সেট U এর জন্য সন্তুষ্ট যা এখন R3 এর একটি সাব স্পেস উদাহরণ 2 সুতরাং যদি আমরা এখানে Vx1x2R2x1≥0x2≥0 নিয়ে যাই সুতরাং এখানে আমরা এই positive সম্পর্কে কথা বলছি তাই উভয় উপাদান এখানে non negative x1≥0x2≥0 এবং প্রশ্ন টি হল এই V টি একটি ভেক্টর স্পেস গঠন করে কিনা এবং উত্তর টি না কারণ যদি আমরা এখানে একটি উপাদান গ্রহণ করি এবং ক্লোজার প্রপার্টি বলে যে টাইমস আমাদের অবশ্যই সেখানে থাকতে হবে এবং যদি আমরা ল্যাম্বডা মাইনাস 1 গ্রহণ করি উদাহরণস্বরূপ V থেকে এই উপাদান এ 1 যা এই non negative উপাদানগুলি রয়েছে কিন্তু যখন আমরা এই সাথে গুণ করি সাইন এটি হয়ে যাবে x1x2 এবং এটি এই সেট V এর অন্তর্গত হবে না সুতরাং এখানে এই ক্লোজার প্রপার্টি এখানে যেমন সন্তুষ্ট নয় আমি আবার বলেছি 1 যখন আপনি এখানে এমন কোনও উপাদান গুণ করেন যা V এর অন্তর্ভুক্ত হবে না কারণ V এর বৈশিষ্ট্য রয়েছে যা উভয় non negative সুতরাং এটি এমন একটি উদাহরণ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি এখানে ভেক্টর স্পেস গঠন করে না এটি এই R স্কোয়ারের একটি সাবসেট সাব স্পেস এর জন্য এখানে শেষ উদাহরণ আমরা এই ফর্মের s4t3s t5st2tT ভেক্টরগুলি বিবেচনা করি এবং এই s এবং t তারা কোনও রিয়েল সংখ্যা নিতে পারে সুতরাং এখন প্রশ্ন হল এটি এই ভেক্টরগুলির সেটটি R4 এ একটি সাব স্পেস গঠন করে কিনা সুতরাং R4 কারণ এখানে এই ভেক্টর এর চারটি উপাদান রয়েছে তাই তারা R4 এর অন্তর্গত এখন প্রশ্ন হল a টি R4 এর একটি সাব স্পেস কি না সুতরাং এখানে এখন এটি এইভাবে বিবেচনা করা সহজ s4t 3s t 5st 2t s1 3 5 0 t 4 1 1 2 সুতরাং এটি নতুন ভেক্টরটিও একই সেট এর অন্তর্ভুক্ত হবে সুতরাং উভয় ক্লোজার প্রপার্টি সেট এর জন্য সন্তুষ্ট এবং তাই এটি R4 এর একটি ভেক্টর স্পেসও গঠন করবে সুতরাং এটি R4 এর একটি ভেক্টর স্পেস যা নিম্নলিখিত বক্তৃতাগুলিতে অবশিষ্ট রয়েছে আমরা শিখব যে এটি এই R4 স্বাভাবিকভাবে একটি ছোট সেট এবং এখন কীভাবে এক ধরনের ডাইমেনশন বা অন্য কোনও মানদণ্ডের ক্ষেত্রে এটি পরিমাপ করা যায় সুতরাং আমরা নিম্নলিখিত বক্তৃতা গুলির কথা ও বলব এবং এখন সিদ্ধান্তে আসা তাই ভেক্টর স্পেস এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ছিল এই অ্যাডিটিভটি ক্লোজার এবং স্কেলারটি এখানে ক্লোজার ছিল সুতরাং uv∈V এবং u∈V এগুলি ভেক্টর স্পেস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ক্লোজার প্রপার্টি ছিল এবং আমরা ভেক্টর স্পেস ভেক্টর সাব স্পেস সহ বেশ কয়েকটি উদাহরণ দেখেছি সুতরাং এই রেফারেন্সগুলি বক্তৃতা গুলো প্রস্তুত করার জন্য ব্যবহৃত করা হয়েছে এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ